ক্যাপাসিটর্স এন্ড ইন্ডাক্টর্স অবিরত সুতরাং আমরা আরেকটি উদাহরণ নেব তারপর আমরা ইন্ডাক্টরস নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব সুতরাং এটি একটি 05 মাইক্রোফ্যারাডের টার্মিনাল জুড়ে নিম্নলিখিত ইকুয়েশন দ্বারা ডেলিভার করা ভোল্টেজ পালস এর আরেকটি উদাহরণ এখানে vt 0 ভোল্ট দেওয়া হয়েছে সুতরাং 0 এবং 1 সেকেন্ডের মধ্যে t এর জন্য এটি 4 t ভোল্ট এবং 4 e t 1 ভোল্ট t 1 এর চেয়ে বড় হয় আমি 1 এবং ইনফিনিটি এর মধ্যে বোঝাতে চাইছি vt হল 0 ভোল্ট কিছু সময়ের জন্য যতক্ষণ না এটি 0 থেকে কম হয় এবং 4 t ভোল্ট 20 থেকে বড় এবং 0 থেকে 1 কম এবং 4 e t 1 ইনফিনিটি এর চেয়ে কম 1 এর চেয়ে বেশি t এর জন্য সুতরাং ক্যাপাসিটরের কারেন্ট পাওয়ার এবং এনার্জি এর এক্সপ্রেশন খুঁজে বের করতে এটি প্রথম জিনিস সময়ের একটি ফাংশন হিসাবে এনার্জি স্কেচ করুন তারপর ক্যাপাসিটরে এনার্জি স্টোর করার সময় সময়ের ইন্টারভ্যালটি নির্দিষ্ট করুন এবং ক্যাপাসিটর দ্বারা যখন এনার্জি ডেলিভার করা হয় তখন সময়ের ইন্টিগ্রালটি নির্দিষ্ট করুন এবং ইন্টিগ্রাল 0 থেকে 1 pdt এবং 1 থেকে ইনফিনিটি pdt ইভালুয়েট করুন এবং তাদের তাত্পর্য সম্পর্কে কমেন্ট করুন এটি ইকুয়েশন 5 থেকে যে i C dvdt C 05 মাইক্রোফ্যারাড দেওয়া হয়েছে যা 05 10 6 ফ্যারাড ক্যাপাসিটর কারেন্টের জন্য t এক্সপ্রেশন দেওয়া হয়েছে যেমন আমি বলতে চাছি প্রতিটি ইন্টিগ্রাল প্রয়োগের জন্য C dvdt সুতরাং প্রথম ক্ষেত্রে ভোল্টেজ ছিল 0 তাই C dv dt 0 সুতরাং 0 থেকে t এর জন্য এটি 0 এবং তারপর দ্বিতীয় ক্ষেত্রে 0 এবং 1 vt 4 t এর মধ্যে সুতরাং এর সাপেক্ষে ডেরিভেটিভ 4 কে C দ্বারা মাল্টিপ্লাই করা হবে সুতরাং এটি 2 মাইক্রো অ্যাম্পিয়ার হবে কারণ 10 থেকে পাওয়ার 6 এখানে 0 থেকে 1 কম বেশি নয় এবং তৃতীয়টি এখানে 4 দিয়েছে এটি e t 1 এ 4 দেওয়া হয়েছে এটির ডেরিভেটিভ নিন C dvdt এবং তাই এটি 05 হবে যা 10 এর পাওয়ার C যা C এর ভ্যালু 4 e t 1 সুতরাং এটি 2 e t 1 যেটি ইনফিনিটি চেয়ে 1 কম t এর জন্য মাইক্রোঅ্যাম্পিয়ার তাই এটি v i সুতরাং v 0 এর থেকে 4 t কম তাই এটি 0 ওয়াট হওয়া উচিত এবং তারপর v 4 t এবং i 2 মাইক্রোঅ্যাম্পিয়ার বাই 2 মাইক্রোঅ্যাম্পিয়ার এখানে এটি 1 থেকে 0 চেয়ে বেশি t এর জন্য লেখা হয়েছে সুতরাং এটি 2 দ্বারা গুণিত হলে 8 t মাইক্রোওয়াট হবে শেষটি হবে 4 e t 1 যেটি আপনার vt current 2 e থেকে পাওয়ার 2 মাল্টিপ্লাই করুন এটি হবে 8 e থেকে পাওয়ার 2 t 1 সুতরাং এটি হল মাইক্রোওয়াট এর জন্য 1 এর চেয়ে কম এবং ইনফিনিটি চেয়ে কম নিম্নরূপ এনার্জি এর এক্সপ্রেশন যা সরাসরি আপনার ইকুয়েশন 10 থেকে পাওয়া যায় সুতরাং শুধু C 05 10 কে পাওয়ার 6 ফ্যারাডকে সিম্পলিফাই করুন তাই C v2 সিম্পলিফাই করলে 4 t 2 মাইক্রোজুল পাবেন এবং তৃতীয় ক্ষেত্রে হাফ C v2 এটি 4 e থেকে পাওয়ার হয়ে যাবে 2 t 1 মাইক্রো জুল সুতরাং এটি এনার্জি এক্সপ্রেশন চিত্র 7 এ এনার্জি ফাংশনের প্লট দেখায়

সুতরাং মাইক্রো জুলের পরিপ্রেক্ষিতে এই দিকটি হল W এবং এই টাইমটি হল x এক্সিস যদি এটি প্লট করা হয় তবে এটি 4 t 2 পর্যন্ত হবে এবং তারপরে অন্য অংশটি t এর মধ্যে 1 থেকে বেশি এবং ইনফিনিটি চেয়ে কম সুতরাং এটি আপনার এনার্জি প্লট ফাংশন এখন দ্বিতীয় জিনিস হল যখন পাওয়ার পজিটিভ হয় তখনই ক্যাপাসিটরে পাওয়ার স্টোর হয় এর মানে যখনই পাওয়ার পজিটিভ হয় তখনই পাওয়ার স্টোর করা হচ্ছে সুতরাং যদি পাওয়ার এক্সপ্রেশন p এ আসি যেটি 8 t মাইক্রো ওয়াট এটি পজিটিভ যার অর্থ পাওয়ার স্টোর করা হচ্ছে এবং যখন পাওয়ার নেগেটিভ হয় তখন t 1 এর চেয়ে বেশি এবং ইনফিনিটি থেকে কম হয় এর মানে পাওয়ার ডেলিভার করা হচ্ছে সুতরাং এখানে যখনই পাওয়ার পজিটিভ হয় তখনই আপনার এনার্জি ক্যাপাসিটরে স্টোর করা হচ্ছে তাই 0 থেকে 1 সেকেন্ডের ইন্টারভ্যাল এ পাওয়ার স্টোর করা হচ্ছে এবং যখনই এনার্জি নেগেটিভ হয় তখন ক্যাপাসিটর দ্বারা এনার্জি ডেলিভার করা হচ্ছে এইভাবে 1 সেকেন্ডের বেশি সমস্ত t এর জন্য এনার্জি ডেলিভার করা হচ্ছে এখন পরেরটি pdt এর ইন্টিগ্রেশন তাই এটি সময়ের ইন্টারভ্যাল এর সাথে যুক্ত এনার্জি লিমিট এর সাথে মিলে যায় সুতরাং এইভাবে প্রথম ইন্টিগ্রালটি ক্যাপাসিটরের মধ্যে স্টোর এনার্জি এর প্রতিনিধিত্ব করে কারণ এটি 0 থেকে 1 pdt দেওয়া হয় যা সেই p এর মধ্যে থাকে পজিটিভ সুতরাং এটি pdt এবং p v i দেওয়া হয়েছে তাহলে এটি 8 t মাইক্রো ওয়াট হবে সুতরাং এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে এনার্জি স্টোর করা হচ্ছে সুতরাং তাই যখনই দ্বিতীয় ইন্টিগ্রাল এর মধ্যে 1 সেকেন্ড থেকে ইনফিনিটি ইন্টারভ্যাল এ ক্যাপাসিটর দ্বারা ডেলিভার করা এনার্জি উপস্থাপন করে সুতরাং ক্যাপাসিটরে প্রয়োগ করা ভোল্টেজ লিমিট ছাড়াই সময় বৃদ্ধির সাথে সাথে 0 এ ফিরে আসে তাই এই আইডেল ক্যাপাসিটরের দ্বারা প্রত্যাবর্তিত এনার্জি অবশ্যই স্টোরড এনার্জি এর সমান হবে সুতরাং আমাদের বোঝার জন্য এই উদাহরণটিই নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা ইন্ডাক্টরস নিয়ে আলোচনা করব সুতরাং এর পরে ফার্স্ট অর্ডার সার্কিট এ চলে যাব একটি ইন্ডাক্টর এর আচরণ ম্যাগনেটিক ফিল্ড এর সাথে সম্পর্কিত ঘটনার উপর ভিত্তি করে সুতরাং এখানে ম্যাগনেটিক ফিল্ড সোর্স কে চার্জ ইন মোশন বলা হয় যা dt বাই dq বা কারেন্ট চার্জ মোশন যা i dq বাই dt কারেন্ট যদি এখানে কারেন্ট সময়ের সাথে পরিবর্তিত হয় তবে ম্যাগনেটিক ফিল্ডটি সময়ের সাথে পরিবর্তিত হবে তাই একটি সময় পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ড দ্বারা সংযুক্ত যেকোনো কন্ডাকটর এ একটি ভোল্টেজ প্রবর্তিত হয় সার্কিট প্যারামিটার এর ইন্ডাকট্যান্স আপনার ইনডিউসড ভোল্টেজকে কারেন্টের সাথে রিলেট করে সাধারণভাবে জানুন v L dy বাই dt এ আসবে তাই যদি কারেন্টকে একটি ইন্ডাক্টর এর মধ্য দিয়ে পাস হওয়ার অনুমতি দেওয়া হয় তবে দেখা যায় যে কারেন্ট জুড়ে ভোল্টেজ কারেন্টের পরিবর্তনের সময় হারের সাথে সরাসরি প্রপোর্শনাল সুতরাং প্যাসিভ সাইন কনভেনশন v L didt ব্যবহার করে ধরুন এটি ইকুয়েশন 20 যেখানে L প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকে যাকে ইন্ডাকট্যান্স বলা হয় ইন্ডাকট্যান্সের ইউনিট হল হেনরি সুতরাং সেই ইন্ডাকট্যান্স হল সেই প্রপার্টি যেখানে একটি ইন্ডাক্টর হেনরিসে পরিমাপিত এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিবর্তনের বিরোধিতা প্রদর্শন করে চিত্র 9 এ দেখানো ইন্ডাক্টরের জন্য সার্কিট চিহ্নগুলির নিম্নলিখিত প্যাসিভ সাইন কনভেনশন রয়েছে এটি একটি e এটি ইন্ডাক্টরের চিহ্ন এটি একটি এয়ার কোর চিত্রে লেখা হয় যখন এই চিহ্নটি থাকে তখন এটি আয়রন কোর লেখা হয় সুতরাং এটি আপনার ইন্ডাক্টর এর সিম্বল সুতরাং ইকুয়েশন 20 যেটি v L didt যেটি একটি ইন্ডাক্টর সম্পর্কের ভোল্টেজ সুতরাং এই চিত্র 20 একটি ইন্ডাক্টর এর সাথে রিলেশনশিপকে গ্রাফিক ভাবে দেখায় যা ইন্ডাকটেন্স কারেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটরের মতই R C dvdt এই ধরনের একটি ইন্ডাকটর কে লিনিয়ার ইনডাক্টর বলা হয় যখন ইন্ডাকটর ইন্ডিপেন্ডেন্ট হয় বা L কারেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট হয় তখন এই দিকটি vy এক্সিস x এক্সিস didt হয় এবং এই স্লোপ যে L স্লোপ আসলে এই ফিল্ডটি ইন্ডাক্টর হয় সুতরাং L হল I কারেন্টের একটি ফাংশন তাই এটি প্রয়োজন তারপর এটি একটি লিনিয়ার ইনডাক্টর তাই ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপটি সহজ এখন যদি v L didt মানে di 1L v dt লিখতে পারেন এটি হল ইকুয়েশন 21 এখন যদি এটি ইন্টিগ্রেট করুন তাহলে এটি 1L হওয়া উচিত তাহলে ইনফিনিটি থেকে dt vt হল t এর ফাংশন যা এই ইকুয়েশন 22 ক্যাপাসিটারগুলির মতো একই রকম কিছু ফিলোসফি ও ব্যাখ্যা করে এর মধ্যে মোট কারেন্ট ইনফিনিটি t এর চেয়ে বেশি ইনফিনিটি t 0 থেকে কম এবং i ইনফিনিটি সর্বদা 0 নেওয়া হয় সুতরাং i ইনফিনিটি 0 তৈরির ধারণাটি ব্যবহারিক এবং যুক্তিসঙ্গত কারণ অতীতে এমন একটি সময় ছিল যখন ইন্ডাক্টরে কোনও কারেন্ট ছিল না সুতরাং এই ধরনের অনুমান খুবই বাস্তব তাই i ইনফিনিটি এটিকে 0 হিসাবে ধরুন এবং ইন্ডাক্টরের কাছে দেওয়া পাওয়ার হবে p v I সুতরাং v L didt i সুতরাং এটি ইকুয়েশন 24

সুতরাং হাফ Li 2 t হাফ Li 2 ইনফিনিটি যে i ইনফিনিটি 2 এটি ইকুয়েশন 25 কিন্তু শুধু দেখেছি যে i ইনফিনিটি 0 যেহেতু এটি 0 i ইনফিনিটি অতএব এনার্জি স্টোরড হাফ Li 2 এবং এটি ইকুয়েশন 26 সুতরাং ইকুয়েশন 20 এর মানে হল এই ইকুয়েশন 20 এর পাশাপাশি একটি ইন্ডাকটর এর গুরুত্বপূর্ণ প্রপার্টি গুলিও উল্লেখ করা যেতে পারে যেমন ক্যাপাসিটরগুলিও কিছু প্রপার্টি সমাধান করে সুতরাং এটি একই ভাবে পিওর ইন্ডাক্টর দেখতে পাবে যা ইকুয়েশন 20 তে দেয়া আছে v L didt সুতরাং ইকুয়েশন 20 থেকে এটি লক্ষ করা যেতে পারে যে যখন কারেন্ট কনস্ট্যান্ট থাকে তবে didt 0 সুতরাং একটি ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজ হল 0 এইভাবে একটি ইন্ডাকটর dc থেকে একটি শর্ট সার্কিটের মতো কাজ করে সুতরাং নিউমারিকাল স্টাডি সমাধান করার সময় স্টেট কন্ডিশন গুলিকে ধরে নিতে হবে যে ইন্ডাক্টরটি dc এর একটি শর্ট সার্কিটের মতো কাজ করে দ্বিতীয়টি হল ইন্ডাক্টরের কারেন্ট তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারে না সুতরাং আপনার এই ফিল্ড এর ইকুয়েশন 20 অনুসারে যা v L didt একটি কারেন্টে একটি ইন্ডাক্টর পরিবর্তনের জন্য একটি ইনফিনিটি ভোল্টেজ প্রয়োজন যা ফিজিক্যালি সম্ভব নয় এইভাবে একজন ইন্ডাক্টর এটির মাধ্যমে কারেন্ট পরিবর্তনের বিরোধিতা করে উদাহরণস্বরূপ একটি ইন্ডাক্টরের মাধ্যমে কারেন্ট 21a চিত্রে দেখানো ফর্মটি নিতে পারে আমি পরবর্তীতে সেখানে আসব যেখানে ইনডাক্টর কারেন্ট চিত্র 21 b তে দেখানো ফর্মটি নিতে পারে না I তার মানে চিত্র a তে ইন্ডাকটর এর জন্য এই ধরণের পরিবর্তন হয় এবং এটি ঠিক আছে কিন্তু এখানে হঠাৎ হঠাৎ করে এটি 0 তে নেমে যাচ্ছে বাস্তব জীবনে এটি সম্ভব নয় সুতরাং এই ধরণের বিচ্ছিন্নতা সম্ভব নয় তাই এটি একটি ইন্ডাকটর এর মাধ্যমে কারেন্ট দেওয়া হয় যা অনুমোদিত নয় কিন্তু এই ধরনের জিনিস অনুমোদিত নয় এবং ইন্ডাক্টর এ পরিবর্তন সম্ভব নয় যাইহোক একটি ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজ হঠাৎ পরিবর্তন হতে পারে পরবর্তীটি হল একটি আইডেল ইন্ডাক্টর এনার্জি নষ্ট করে না ইন্ডাক্টরে স্টোরড এনার্জি পরবর্তী সময়ে রিট্রিভ করা যেতে পারে এটি ক্যাপাসিটর এর মতো একই ফিলোসফি যা আমরা আগে দেখেছি এখানে ইন্ডাক্টর এনার্জি স্টোর করার সময় সার্কিট থেকে এনার্জি নেয় এবং পূর্বে স্টোরড এনার্জি ফেরত দেওয়ার সময় সার্কিটে এনার্জি ডেলিভার করে সুতরাং নন আইডেল ইন্ডাক্টরের একটি উল্লেখযোগ্য রেজিস্টিভ কম্পোনেন্ট থাকে কারণ ইন্ডাকটরটি তামা দিয়ে তৈরি যার কিছু রেজিস্টেন্স রয়েছে এবং এটির কারণে একটি উইন্ডিং ক্যাপাসিট্যান্স ও রয়েছে কন্ডাক্টিং কয়েলের মধ্যে ক্যাপাসিটিভ কাপলিং তার মানে এর রেজিস্ট্যান্স ও আছে এবং কিছু ক্যাপাসিট্যান্স ও আছে সুতরাং এটা হল সঠিক সার্কিট একটি ইন্ডাকটর এর জন্য সাধারণত R w হল সেই ইন্ডাকটিভ কয়েল এর রেজিস্ট্যান্স এবং Cw হল কাপলিং ক্যাপাসিট্যান্স এর মধ্যে 2 উইন্ডিং সুতরাং একে বলা হয় কাপ Cw কাপলিং ক্যাপাসিটর তাই এটি ইন্ডাক্টরের জন্য একটি সঠিক সার্কিট কিন্তু বাস্তবে Rw খুবই নগণ্য এবং Cw ও নগণ্য সুতরাং শুধুমাত্র ইন্ডাক্টর রেজিস্টেন্স বিবেচনা করুন এছাড়াও ইন্ডাকটর এর ইন্ডাকট্যান্স এবং ইন্ডাকট্যান্স খুঁজে বের করার জন্য বিবেচনা করুন এবং Cw সাধারণত এটি বিবেচনা করে না সুতরাং চিত্র 22 এ আমি যা বলেছি তাকে বলা হয় উইন্ডিং রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স Cw কে উইন্ডিং ক্যাপাসিট্যান্স বলা হয় সুতরাং Rw এর উপস্থিতি উভয়ই একটি এনার্জি ডিসিপেশন ডিভাইস তৈরি করে কারণ সেখানে রেজিস্টেন্স রয়েছে এবং তারপরে ইন্ডাক্টর স্টোর এনার্জি হিট আকারে বিলুপ্ত হতে পারে কারণ রেজিস্টর বলা হয় যে Rw এবং Cw খুব ছোট এবং তাই তারা অধিকাংশ ফিল্ড এ ইগনোর করা যেতে পারে এর পরে আমরা সিরিজ এবং প্যারালাল ইন্ডাক্টর নিয়ে আলোচনা করবো সুতরাং এটি একটি সাধারণ সার্কিট যা আপনার 23টি N ইন্ডাক্টরগুলির সিরিজ কম্বিনেশন দেখায় যেখানে ভোল্টেজ v আছে L1 L2 L3 সবগুলি LN পর্যন্ত সবগুলি এই i ভোল্টেজের সাথে প্রবাহিত সিরিজ কারেন্টে সংযুক্ত রয়েছে L1 জুড়ে v1 এবং L2 হল b2 এইভাবে LN জুড়ে vN তাই এটি N ইন্ডাক্টরের সিরিজ কানেকশন সুতরাং এখন KVL প্রয়োগ করুন তারপর লিখবো v v1 প্লাস v2 পর্যন্ত vN এই ইকুয়েশনটি যোগ করে 27 তারপর v L1 didt প্লাস L2 d2 বাই didt যোগ করে L3 didt ইত্যাদি LN didt পর্যন্ত L1 L2 L3 সব কমন সুতরাং এটি হবে didt বা v L didt এটি ইকুয়েশন 28 যেখানে L L1 প্লাস L2 প্লাস L3 LN পর্যন্ত এটি হল ইকুয়েশন 29 তাই ইকুয়েশন 24 সিরিজ ইন্ডাক্টরের জন্য ইকুইভ্যালেন্ট দেখায় এটি একটি রেজিস্টেন্স এর মতো ইন্ডাক্টরের ফিল্ড এ এটি সিরিজের একটি রেজিস্টর এর মতো যখন R1 R2 R3 সমস্ত রেজিস্টর সিরিজের মধ্যে থাকে এবং এটি একই কাজ করে তবে ইন্ডাকটর ও এটি যোগ করে সুতরাং এটি একটি ইকুইভ্যালেন্ট সার্কিট এবং এটি হল L eq L1 প্লাস L2 প্লাস L3 ইত্যাদি সমস্ত ইন্ডাক্টর সিরিজ ইন্ডাক্টরের জন্য একটি ইকুইভ্যালেন্ট সার্কিট যোগ করে সুতরাং সিরিজের ইনডাক্টরগুলি সিরিজের রেজিস্টর এর মতো ঠিক একইভাবে কম্বাইন হয় সুতরাং এখন চিত্র 25 এ দেখানো N ইন্ডাক্টরগুলির প্যারালাল কানেকশন বিবেচনা করুন ইন্ডাক্টরগুলির তাদের জুড়ে একই ভোল্টেজ রয়েছে সুতরাং এটি হল ভোল্টেজ এবং এই L1 L2 L3 থেকে LN পর্যন্ত সমস্ত ইন্ডাকটর প্যারালাল ভাবে কানেক্টেড এবং এটি হল কারেন্ট প্রবেশ করা i এবং তারপর i1 i2 i3 সমস্ত কারেন্ট ইন্ডাক্টর 1 ইন্ডাক্টর 2 এর মধ্য দিয়ে যাচ্ছে অতএব KCL প্রয়োগ করলে i i1 প্লাস i2 থেকে iN পর্যন্ত যদি এটিকে i i1 প্লাস i2 প্লাস i3 থেকে iN পর্যন্ত করুন এবং জেনে রাখুন যে i1 1L1 t0 থেকে tv dt প্লাস i1 t0 যেটি প্রাথমিক ইন্ডাক্টর কারেন্ট বা ক্যাপাসিটরের মতো যাই হোক না কেন এটি একই জিনিস এখন t0 থেকে v dt ইন্টিগ্রেশন দ্বারা গুণিত সমস্ত টার্ম কালেক্ট করুন এটা হল 1L 1 প্লাস 1L 2 যেখানে 1 L eq 1L 1 প্লাস 1L 2 প্লাস 1L 3 প্লাস 1 LN পর্যন্ত এটি R eq 1R 1 প্লাস 1 হলে আপনার রেজিস্টর প্যারালাল হয় 1R 2 রেজিস্টর এর মত একই এবং সেখানে প্রাথমিক জিনিস এটি 0 i 1 t 0 প্লাস i 2 t 0 থেকে i N t 0 পর্যন্ত এটি হল ইকুয়েশন 31 এবং এটি ইকুয়েশন 32 সুতরাং প্যারালাল এ ইন্ডাক্টরগুলি প্যারালাল এ রেজিস্টর এর মতো একইভাবে কম্বাইন হয় সুতরাং একটি 001 হেনরি ইন্ডাক্টরের মাধ্যমে যে কারেন্ট পাস হয় তা i t 5 t e থেকে পাওয়ার 10t অ্যাম্পিয়ার ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজ এবং এতে স্টোরড এনার্জি নির্ধারণ করুন যেহেতু জানেন যে v L didt এবং L দেওয়া হয়েছে 01 হেনরি এবং এটি 5 t আপনার e পাওয়ার 10 t দেওয়া হয়েছে সুতরাং i এর ডেরিভেটিভ হয়ে যাবে 005 e থেকে পাওয়ার 10 t প্লাস 005 t 10 e থেকে পাওয়ার 10 t সহজভাবে এটি হবে v 005 1 10 t e থেকে পাওয়ার 10 t ভোল্ট সুতরাং হাফ L এটি আপনার i 2 তাই 25 t 2 e থেকে পাওয়ার 20 t সুতরাং এটি মূলত 0125 t 2 e থেকে পাওয়ার 20 t জুল তাই এটি একটি সহজ উদাহরণ সুতরাং জেনে রাখুন যে i 1L t 0 থেকে t vt dt প্লাস i t 0 এখানে দেওয়া হয়েছে যে L 5 মিলিহেনরি সুতরাং এটি 5 10 এর পাওয়ার 3 হেনরি এবং I 1L যা 5 10 পাওয়ার 30 থেকে t তৃতীয় vt 30 t 2 দেওয়া dt প্লাস 0 যেটি আসলে 0 কারণ যেকোনো কিছু যে vt দেওয়া হয় এবং কারেন্ট খুঁজে বের করে যদি 5 মিলিঅ্যাম্পিয়ার জুড়ে ভোল্টেজ থাকে কারণ vt হল 0 এর জন্য t 0 থেকে কম তাই এই ফিল্ড এ আপনার i t 0 0 সুতরাং এটি 2000 t q অ্যাম্পিয়ার তাই পাওয়ার p v i p 30 t 2 2000 t 3 6 10 থেকে পাওয়ার 4 t থেকে 5 এবং স্টোর এনার্জি এটি 0 থেকে 05 এর মধ্যে দেওয়া হয় তাই এই 0 থেকে 05 pdt p 6 10 এর সাথে পাওয়ার 4 t পাওয়ার 5 এর সাথে ইন্টিগ্রেট করুন এখন আরেকটি হল যে চিত্র 26 এ dc কন্ডিশন এর অধীনে সিম্পল সার্কিট দেখায় i v C v L এবং ক্যাপাসিটরে স্টোরড এনার্জি নির্ধারণ করে সুতরাং এই সিম্পল সার্কিটটি দেওয়া আছে এবং dc কন্ডিশন এর অধীনে i v C v L খুঁজে বের করতে হবে এই হল i এবং এই হল v C এবং এই হল আপনার ভোল্টেজ এবং v L এবং ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরে স্টোরড এনার্জি খুঁজে বের করতে হবে আমরা dc এর জন্য একটি ওপেন সার্কিট এর সঙ্গে ক্যাপাসিটর রিপ্লেসমেন্ট এখানে ক্যাপাসিটর এবং dc কন্ডিশন ইন্ডাক্টর শর্ট সার্কিট হওয়া উচিত সুতরাং এটা শর্ট সার্কিট ইন্ডাক্টর তার মানে এই 3 অ্যাম্পিয়ারে কোনও কারেন্ট নেই এটি 3 অ্যাম্পিয়ারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কারণ এটি ওপেন সার্কিট এ কোনও কারেন্ট প্রবাহিত হচ্ছে না তাহলে i কি হবে তা হল 4 1 5 ওহম এবং 10 ভোল্ট সুতরাং এটি 10 বাই 5 হবে তাই 2 অ্যাম্পিয়ার এবং একই অবস্থায় এটি সিম্পল সিরিজ সার্কিট তাহলে এখানে কিছুই প্রবাহিত হয় না তাই i এবং i L এটি একই সুতরাং v C 1 i L এবং i L 2 অ্যাম্পিয়ার অতএব v C 2 ভোল্ট সুতরাং এটি v C 2 ভোল্ট এখন এনার্জি এখানে ক্যাপাসিটরে স্টোরড এনার্জি হল Wc হাফ C v C 2 সুতরাং হাফ C পাওয়ার 01 10 দেওয়া হয়েছে 6 ফ্যারাড কারণ এটি 01 মাইক্রোফ্যারাড সুতরাং v C 2 ভোল্ট বা 2 2 জুল তাই 02 মাইক্রোজুল এবং যেটি ইন্ডাক্টরে আপনার হাফ L i 2 হবে সুতরাং এটি হাফ 02 10 পাওয়ার 3 থেকে 2 2 তাই WL 04 মাইক্রো মিলি জুল সুতরাং এটি সেই ইন্ডাকটর এ পাওয়ার স্টোর করে এই চিত্রটি 2 e পাওয়ার 10 t মিলি অ্যাম্পিয়ার যদি এটির প্রাথমিক কন্ডিশন দেওয়া হয় 1 মিলি অ্যাম্পিয়ার তারপর vt তারপর v1 তারপর v2 তারপর i 1 t এবং i 2 t সব খুঁজে বের করতে হবে তাই এই সার্কিট দেওয়া হল এই সার্কিটটি দেওয়া হয় যখন 2টি ইন্ডাকটর প্যারালাল এ থাকে এবং এই 2টি ইন্ডাকটর প্যারালাল এ থাকে মানে এই ইনডাক্টর এবং এই ইনডাক্টর এবং এই ইনডাক্টর এইগুলি প্যারালাল মানে ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স হবে 12 H 12 কে 4 প্লাস 12 দিয়ে ডিভাইড করলে সুতরাং একই রেজিস্টর খুঁজে বের করার জন্য সিরিজে 3 হেনরি এবং তারপর 2 হেনরি থাকতে হবে সিরিজের প্যারালাল কম্বিনেশনটি ইনডাক্টর কেসের জন্য করেছে তা একই এবং তারপর এই 2 হেনরি সেখানে রয়েছে সুতরাং 2 প্লাস এই 3 ইকুইভ্যালেন্ট আপনার 5 হেনরি ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টর হবে সুতরাং এফিল্ড এ i t 2 e কে পাওয়ার 10 t মিলি অ্যাম্পিয়ার এবং i 2 0 দেওয়া হয় 1 মিলি অ্যাম্পিয়ার এখন t 0 এ খুঁজে বের করুন যে t 0 এখানে এই এক্সপ্রেশন এ রাখুন যে t 0 সুতরাং সেফিল্ড এ এটি i 0 2 1 পাবে তাই 1 মিলি অ্যাম্পিয়ার অতএব যদি আপনি এই নোডে KCL প্রয়োগ করেন তাহলে প্রাথমিক অবস্থার জন্য আপনি লিখতে পারেন যে i 0 i 1 0 প্লাস i 2 0 তারপর তাদের মধ্যে 1 দেওয়া হয়েছে এবং i 0 ও গণনা করেছি তারপর i 0 হল 1 এবং i 2 0 দেওয়া হয়েছে 1 অ্যাম্পিয়ার অতএব i 1 0 প্রাথমিক কন্ডিশন যা প্রাথমিক কারেন্ট যা 2 মিলিঅ্যাম্পিয়ার L eq এর সমান আমরা শুধু গণনা করেছি আমি শুধু দেখাই কিভাবে হিসাব করতে হবে এটা 2 প্লাস 4 124 প্লাস 12 হবে 5 হেনরি হবে সুতরাং আমি বলতে চাচ্ছি এই ইকুইভ্যালেন্ট সার্কিটটি আঁকুন তাহলে এটি আসলে v v vt এবং এটি আসলে আপনার 5 হেনরি এবং এটি কারেন্ট i সুতরাং এটি আসলে আপনার L eq 5 হেনরি তাই vt L eq didt সুতরাং L eq হল 5 এবং I 2 e থেকে পাওয়ার 10 t মিলিভোল্ট সুতরাং আমি শুধু ডেরিভেটিভটি নিই এবং এটি vt 50 e থেকে পাওয়ার 10 t মিলিভোল্ট হয়ে যাবে এখন তাই v 1 t হবে 2 didt আমি বলতে চাচ্ছি এটি 2 হেনরি এবং ভোল্টেজ জুড়ে v 1 সুতরাং এটি হবে 2 অর্থাৎ L didt সুতরাং এখানে এটি দেওয়া হলে v 2 didt হবে সুতরাং এটি পাওয়ার 20 e 10 t মিলিভোল্ট এখন যেহেতু v v 1 প্লাস v 2 এটি আসলে ভোল্টেজ v 2 যার মানে এইগুলি জুড়ে ভোল্টেজ v 2 তাই KVL প্রয়োগ করা হলে এটি হবে v v 1 প্লাস v 2 তাই v 2 v 2 t vt v 1 t vt আগে গণনা করেছে 50 e পাওয়ার 10 t এবং v 1 t 20 e পাওয়ার 10 t এর সমান সুতরাং 30 বাই 4 এবং তখন 0 থেকে পাওয়ার v 10 t dt এবং i 1 0 2 শুধু ইন্টিগ্রেট এবং সিমপ্লিফাই করলে i 1 2 i 1 t 275 075 e পাওয়ার 10 মিলিঅ্যাম্পিয়ার সিমপ্লিফাই করুন উদাহরণ 1 এর মতো এটির জন্য এটি সমাধান করবে তাই এই যে এটি পড়ুন এখানে সবকিছু দেওয়া হয়েছে এবং উত্তরটিও দেওয়া হয়েছে সুতরাং আমি এখানে একটি মাত্র সমস্যা দেব এবং এটি হল উত্তর এবং এটি আপনার প্রব্লেম অনেক ধন্যবাদ আবার ফিরে আসবো